সাক্ষাৎকারকর্তা হ্যালোআপনার নাম সাক্ষাৎকারদাতাদেবদৎ দাস সাক্ষাৎকারকর্তা দেবদৎ দাস সাক্ষাৎকারদাতাহ্যাঁ সাক্ষাৎকারকর্তা দেবদৎ আপনি কি সংক্ষেপে আমাকে নিজের সম্পর্কে কিছু বলতে পারেন সাক্ষাৎকারদাতা আমি কলকাতার বাসিন্দা তো আমি পুণের সিম্বায়সিস ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট থেকে ইনোভেসান এন্ড এর উপর এম বি এ করছি তিন মাস হয়ে গেছে আমি এখানে আছি এবং আমি সত্যিই এই কোর্স টা কে খুব উপভোগ করছি এই কোর্স আমাকে বিজনেসের বিভিন্ন দিক বুঝতে এবং আসল জীবনে সমস্যার সাথে যুজতে এবং তা সমাধান করতে সাহায্য করছে সাক্ষাৎকারকর্তা আমি কি আপনার বয়স জানতে পারি সাক্ষাৎকারদাতা হ্যাঁ আমার বয়স 26 বছর সাক্ষাৎকারকর্তা 26 সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তা দেবদৎ আমরা মূলত আই টির সমাধানের উপর কাজ করছি এবং আমরা জানার চেষ্টা করছি যে যখন লোকজন লেখেন তো এর চারপাশে কি ধরনের ক্রিয়া ঘটতে থাকে তো আমি আপনাকে কিছু প্রশ্ন করবো সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তা তো আপনি কত ঘন ঘন লিখে থাকেন সাক্ষাৎকারদাতাআমি সাধারণত লিখিনা কারণ আজকাল ল্যাপটপ এ টাইপিং হয় কিন্তু আমি আমার বিচার এবং ভাবনা সর্বদা সঠিক উপকরণ না পাওয়ার কারণে লিখে থাকি তো আমার মনে হয় লেখার জন্য কাগজ ও পেনই সবথেকে ভালো সাক্ষাৎকারকর্তা তো আপনি বলছেন যে আপনি বেশি লেখেন না যতক্ষন না আপনার কাছে কিছু বিচার থাকে সাক্ষাৎকারদাতা বেশিরভাগ সময় আমি নিজের সাথে ডাইরি রাখি এবং তাতে মূল পয়েন্টগুলো লিখে রাখি সাক্ষাৎকারকর্তা তো বেশিরভাগ সময় আপনি ডায়রিতে লেখেন সাক্ষাৎকারদাতাহ্যাঁ কিন্তু কিছু ক্ষেত্রে আমি আমার ব্যাগ নিয়ে যেতে পারিনা তখন আমি আমার মোবাইল ফোনে লিখে নি সেই সময় তা খুবই সুবিধাজনক হয়কিন্তু রোজ লেখার জন্য ল্যাপটপ ততটা সুবিধাজনক নয় কিন্তু মোবাইল ফোনের মেসেজে আমি ঐগুলো টাইপ করি সাক্ষাৎকারকর্তা তো মোবাইল ফোনে আপনি কি কোনো এপ্লিকেশন ব্যবহার করেন সাক্ষাৎকারদাতা আমি একটা এপ্লিকেশন নোটের ব্যবহার করি সাক্ষাৎকারকর্তা নোট সাক্ষাৎকারদাতা তারপর আমি কিছু মোবাইল বদল করেছি এবং নতুন করে আর কোনো অ্যাপ আমি ইনস্টল করিনি এখন আমি মোবাইলের মেসেজে লিখে ফেলি তাতে যেকোনো নম্বর দিয়ে ড্রাফট বক্সে সেভ করে রাখি সাক্ষাৎকারকর্তা তো যেমনটা আপনি বলেছেন আপনি কি কোনো নোটবুক বা ডায়রি সাথে রাখেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ ক্লাসে আমি সবসময় এমনটাই করি সাক্ষাৎকারকর্তা ক্লাসে সাক্ষাৎকারদাতা হ্যাঁ আমি সবসময় সঙ্গে রাখি কিন্তু আমার বেশিরভাগ বন্ধু কপি ইত্যাদি সঙ্গে রাখে সাক্ষাৎকারকর্তা রেকর্ডস সাক্ষাৎকারদাতা হ্যাঁ তারা বেশিরভাগ ক্ষেত্রে ল্যাপটপে টাইপ করে এবং তা ওদের ঠিক মনে হয় কিন্তু ব্যক্তিগতভাবে আমি এখনো কাগজে লেখা পছন্দ করি সাক্ষাৎকারকর্তা তো আপনার কি মনে হয়আপনি বললেন যে আপনি সাথে একটা ডায়রি রাখেন তো তার ব্যবহার আপনি কতবার করে থাকেন সাক্ষাৎকারদাতা আমি প্রত্যেক ক্লাসে এটি ব্যবহার করি আমি সবকিছুই লিখে রাখি আগে আমি মোবাইলে লিখতাম কিন্তু আজকাল আমি লিখতে পছন্দ করি কারণ আমি প্রায়শই মোবাইলে বদলাতে থাকি আর তাই মাঝে মাঝে ডেটা হারিয়ে ফেলি সেই কারণে আমি নিজের কাছে একটা কপি রাখি এবং কখনো কখনো তার পৃষ্ঠার ছবি তুলে ড্রাইভ এ রেখেদি সাক্ষাৎকারকর্তা আচ্ছা সাক্ষাৎকারদাতা তো এটা সবসময় সঙ্গে থাকে সাক্ষাৎকারকর্তা তো আপনি বলছেন যে আপনি সাধারণত যা ডায়রিতে লেখেন তার ছবি তুলে রাখেন সাক্ষাৎকারদাতাঠিক তাই কারণ ডায়রিতে কখনো কখনো আমি ছবিও আঁকতে পারি কখনো কখনো এমনও হয় যে যখন আমি লিখি তখন লেখার সময় থাকে না তো আমি ছবি এঁকে সেটা কোনো সুচিপত্রের সাথে জুড়েদি যাতে করে পরে প্রয়োজন পড়লে তা সহজে পাওয়া যায় তো আমি এটাই লিখি সাক্ষাৎকারকর্তাএবার আপনি আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বলুন মনে করুন আগামীকাল আপনার পরীক্ষা আছে এবং আপনি আজ রাতে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন আপনি কি সেই বিষয় বলতে পারবেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ সবার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন সিলেবাস সম্পর্কে আমার জানা উচিত সিলেবাস কি ধরণের তারা কি ধরণের প্রশ্ন করতে পারেন কোন শ্রেণী থেকে প্রশ্ন আসতে পারে সাক্ষাৎকারকর্তা তো মূলত আপনি জানতে চান যে আপনি কি করতে চলেছেন Iসাক্ষাৎকারদাতা হ্যাঁ প্রথমতসেই সবকিছু কে জানা তারপর ইন্টারনেটে খুঁজে দেখা যে তাদের দ্বারা জিজ্ঞেস করা সবথেকে সাধারণ প্রশ্ন কি আছে কারণ আমার কাছে খুবই কম সময় আছে আমি সবটা পড়ে উঠতে পারবো না সাক্ষাৎকারকর্তা ঠিক কথা সাক্ষাৎকারদাতা ততারপর আমি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেখি কারণ আমার একটা প্রবণতা আছে বই পড়ার থেকে ভিডিও দেখে শেখার একরাতে আমরা আমি এটাই করতে পারি এবং প্রত্যেকটা অধ্যায় থেকে যে সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় 1 বা 2 সেগুলো পড়ি সাক্ষাৎকারকর্তা তো সাধারণত প্রস্তুতি নেওয়ার জন্য আপনার গুরুত্বপূর্ণ সামগ্রী হলো ইন্টারনেট এবং সাক্ষাৎকারদাতা ইন্টারনেট হ্যাঁ সাক্ষাৎকারকর্তা ইউটিউব ভিডিওস সাক্ষাৎকারদাতা হ্যাঁ ইউটিউব ভিডিও ইন্টারনেট বেশির ভাগই সাক্ষাৎকারকর্তা আপনার দ্বারা বানানো কোনো ধরনের নোটস বা আপনার বন্ধুর দেওয়া নোটস ও ব্যবহার করেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ যেমন আজকাল আমি রোজ নোটস বানাচ্ছি কিন্তু আমার কৌশল কখনো কখনো পরিবর্তিত হয় যেমন মাঝে মাঝে আমি নোটস বানাই না আমার কাছে ভালো বই ইত্যাদি আছে আমি সেগুলো পড়ি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বুঝেনিই যখন আমি ক্লাস 11 12 এ ছিলাম তখন আমাদের কাছে ভালো ভালো বই এর সংগ্রহ ছিল সাক্ষাৎকারকর্তা আপনি শুধু SIBM এর অভিজ্ঞতা নয় আপনার সম্পূর্ণ শিক্ষার অভিজ্ঞতা আমাদের বলতে পারেন যে আপনার পরীক্ষার প্রস্তুতির পদ্ধতি কি ছিল সাক্ষাৎকারদাতা আমি যেমন যেমন বড় হলাম এবং এখন যখন আমরা এম বি এ করছি তো আমাদের কাছে প্রচুর বই এর সংগ্রহ আছে তাই নোটস ও শিক্ষক এর পিপিটি এই সময় খুবই গুরুত্বপূর্ণ যেমন ক্লাস 1112 এ আমাদের কাছে এনসিইআরটি এর বই থাকে এবং আমরা জানি যে কোনটা জিনিসগুলো গুরুত্বপূর্ণ ফলে যাই হোক নোটস বানাতে হয় কিন্তু এখানে সবকিছুই অনেক বিস্তৃত সাক্ষাৎকারকর্তা একদম ঠিক অনেক বিষয় আছে সাক্ষাৎকারদাতা আমাদের কিছু তো শিক্ষক এর নোটস পড়তে হয় এবং সেগুলো হলো প্রাথমিক উৎস আর তারপর যদি সময় থাকে এবং আপনার যদি আগ্রহ থাকে আপনি গ্রন্থাগার যেতে পারেন বই পড়ার জন্য সাক্ষাৎকারকর্তা সাধারণত আপনি শিক্ষক এর নোটস কোথা থেকে পান সাক্ষাৎকারদাতা আমি পিপিটি এর ছবি তুলে রাখি সাক্ষাৎকারকর্তা ছবি তোলেন সাক্ষাৎকারদাতা পিপিটি এর সাক্ষাৎকারকর্তা যা শিক্ষক দিয়েছেন আমাদের তার সাক্ষাৎকারদাতাহ্যাঁ এবং কখনো কখনো আমি পিপিটি চাই কিন্তু অনেক সময় শিক্ষক রা অনেক সময় লাগিয়ে দেন পিপিটি পাঠাতে তো সেই সময়ের জন্য আমি ছবি তুলে রাখি এবং সব লিখেও ফেলি এই ভাবে আমি সবকিছু পাই আর আমার ক্লাসের সার্বজনীন ড্রাইভে সমস্ত শিক্ষার্থীদের জন্য আপলোড করি যাতে সবাই দেখতে পায় সাক্ষাৎকারকর্তা তো সবার জন্য একটা সর্বজনীন ড্রাইভ উপলব্ধ আছে সাক্ষাৎকারদাতা হ্যাঁ সবার জন্য যেহেতু আমি ক্লাসের প্রতিনিধি তো আমি সবার লাভের জন্য এটা করি আমার মতে ক্লাসে কি পড়ানো হয়েছে তার জানা খুব জরুরি এই ভাবে আমি তা করি সাক্ষাৎকারকর্তা আমার মনে হয় এটা যথেষ্ট অসংখ্য ধন্যবাদ সাক্ষাৎকারদাতা ধন্যবাদ সাক্ষাৎকারদাতা আমার নাম হিত থাক্কর আমি মুম্বাইয়ের বাসিন্দা এবং আমি 21 বছরের আর আমি পুণের সিম্বায়সিস ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট থেকে ইনোভেসান এন্ড এন্টারপ্রেনিওশিপ এর উপর এম বি এ করছি সাক্ষাৎকারকর্তা তো আমি আপনাকে শিখন এবং লিখন সম্পর্কিত কিছু প্রশ্ন করবো কতটা ঘন ঘন আপনি লেখেন সাক্ষাৎকারদাতা ততটা ঘন ঘন নয় নিয়মিতও নয় কিন্তু যখন কিছু গুরুত্বপূর্ণ থাকে আমি তা একটি পয়েন্ট হিসেবে লিখে রাখি সাক্ষাৎকারকর্তা সুতরাং গুরুত্বপূর্ণ বলতে কি ক্লাসে যে পরিবেশ থাকে তার কথা বলছেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তা তো ক্লাসে কি আপনি লেখার জন্য কিছু সামগ্রী নিয়ে যান সাক্ষাৎকারদাতা হ্যাঁ আমি একটা নোটবুক নিয়ে যায় যেখানে আমি সেই সবকিছু লিখে রাখি যা গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বলে আমার মনে হয় সাক্ষাৎকারকর্তা ঠিক আছে তো আপনি একটা নোটবুক নিয়ে যান আর যদি আপনার মনে হয় কিছু গুরুত্বপূর্ণ আছে তা লিখে নেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তাখুব ভালো আপনার কি মনে হয় কিছু পরিস্থিতি কি এমন হয় যেখানে লেখা খুবই প্রয়োজনীয় হয়ে থাকে উদাহরণ স্বরূপ কোনো বিশেষ বিষয়কোনো বিশেষ শিখন যেখানে আপনার মনে হয় আরও বেশি লেখার প্রয়োজন আছে যেখানে আপনি সাধারণত বেশি লিখে থাকেন সাক্ষাৎকারদাতা এটা নির্ভর করে আপনার বিষয়ের প্রতি আগ্রহের উপর উদাহরণ স্বরূপ যদি বিষয় হয় ফান্ডামেন্টাল অফ এন্টারপ্রেনিওশিপ এবং যদি তা আপনার পছন্দের হয় যেমন ব্যক্তিগত ভাবে আমি পছন্দ করি তো এমন হতে পারে যে আমি একটু বেশিই প্রশ্ন ও উত্তর নোট করবো সেই বিষয়ের থেকে যাতে আমার আগ্রহ নেই তো এটা বিষয়ের উপর নির্ভর করছে সাক্ষাৎকারকর্তা বিষয় এবং আগ্রহ সাক্ষাৎকারদাতা আগ্রহ সাক্ষাৎকারকর্তা খুব ভালো কথা তো আপনি কি আমাদের আপনার পরীক্ষার প্রস্তুতির পদ্ধতির ব্যাপারে বলতে পারবেন মনে করুন আগামীকাল আপনার পরীক্ষা এবং তার আগের রাতে আপনি প্রস্তুতি নেওয়া শুরু করছেন তো আপনি কি ধরনের ক্রিয়া করবেন সাক্ষাৎকারদাতা তো হ্যাঁ আমি বই পড়ার পরিবর্তে বেশি করে ভিডিও দেখতে চাইবো আমি বিষয় সম্বন্ধিত ভিডিও দেখে তা থেকে নোটস লিখেনোটস তৈরি করবো এবং তারপর তা পড়বো সাক্ষাৎকারকর্তা তো ভিডিও দেখাটা একটা ক্রিয়া হলো সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তা আপনি ভিডিও কোথায় অনুসন্ধান করে থাকেন সাক্ষাৎকারদাতা ইউটিউব এবং বিভিন্ন সাইটে যেখানে এগুলো পাওয়া যায় সাক্ষাৎকারকর্তা আপনার কি মনে হয় যে এটা কাজে আসে সাক্ষাৎকারদাতা আমি যখন এসএনএপিপরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলামতখন আমি হিটবুলসআই নামক ওয়েবসাইট থেকে প্রস্তুতি নিয়েছিলাম সাক্ষাৎকারকর্তা হিটবুলসআই সাক্ষাৎকারদাতা হ্যাঁযেখানে উপযুক্ত সামগ্রী উপলব্ধ ছিল সাক্ষাৎকারকর্তা এবং আপনি এটাও বলছেন যে আপনি ভিডিওর পাশাপাশি নোটপ্যাড বা নোটবুকও রাখেন যেখানে আপনি সাক্ষাৎকারদাতাহ্যাঁ ভিডিও থেকে যা কিছু জ্ঞান লাভ করি তা আমি নোট করে রাখি এবং পরে সেটা পড়ি সাক্ষাৎকারকর্তা খুব ভালো ভিডিও ছাড়া পড়াশুনার প্রক্রিয়ায় আরও কিছু কি ব্যবহার করেন মনে করুন বাস্তবে আপনি বসে প্রস্তুতি নিচ্ছেন আপনার ল্যাপটপ খোলা আছে এবং আপনি ভিডিও দেখছেন আপনি ল্যাপটপ ছাড়াও আর কি বস্তু ব্যবহার করবেন সাক্ষাৎকারদাতা আমার কাছে একটা ছোট নোটবুক আছে যাতে আমি ভিডিও থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান নোট করে থাকি এবং আমি স্টিক নোটস ব্যবহার করি যেগুলো আমি গুরুত্বপূর্ণ নোট বের করার জন্য ব্যবহার করি সাক্ষাৎকারকর্তা এবং এর কিছু না সাক্ষাৎকারদাতা না সাক্ষাৎকারকর্তা আমার মনে হয় এতটা যথেষ্ট ধন্যবাদ সাক্ষাৎকারদাতা ধন্যবাদ সাক্ষাৎকারদাতা আমার নাম কুনাল আমি আই এন্ড ইIE কোর্সের প্রথম বর্ষে আছি সাক্ষাৎকারকর্তা আর আপনার কলেজ সাক্ষাৎকারদাতা এসআইবিএম সিম্বায়সিস ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট সাক্ষাৎকারকর্তা আপনি কি আপনার বয়স বলতে পারেন সাক্ষাৎকারদাতা আমি 22 সাক্ষাৎকারকর্তা ঠিক আছে কুনাল আমি আপনাকে লিখন এবং শিখন এর ক্রিয়ার বিষয়ে কিছু প্রশ্ন করছি আপনার কি মনে হয় আপনি কত ঘন ঘন লেখেন সাক্ষাৎকারদাতা নোটবুকে সাক্ষাৎকারকর্তা হ্যাঁ যেখানে খুশি সাক্ষাৎকারদাতা প্রতিদিন সাক্ষাৎকারকর্তা প্রতিদিন সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তা খুব ভালো আপনি বেশিরভাগ কখন লেখেন এবং কি লেখেন সাক্ষাৎকারদাতা লেকচারের সময় আমি নিজের ল্যাপটপ সঙ্গে নিয়ে যায় তো আমি তাতেই নোটস বানিয়ে থাকি যদি আমার কাছে কোনো চিন্তা বা ধারণা যে কোনো সময় আসে তাহলে আমি একটা ছোট নোটপ্যাড ব্যবহার করিযা আমি আমার ব্যাগে রাখি তো আমি অবশ্যই সেগুলো লিখি কোনো গুরুত্বপূর্ণ বিষয় যা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে তা নোটবুকে লিখে রাখি সাক্ষাৎকারকর্তা তো লেখার জন্য আপনার সাধারণ সামগ্রী হলো নোটবুক সাক্ষাৎকারদাতা অথবা ল্যাপটপ সাক্ষাৎকারকর্তা আপনার ল্যাপটপ সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তা শ্রেণীকক্ষে ছাড়াও আপনি অন্য কোথাও লেখেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ নোটবুকে যেমনটা একটু আগেই বললাম সাক্ষাৎকারকর্তা না আমার মানে ওটা ছিল নাশ্রেণীকক্ষ ছাড়া অন্য কোনো স্থানে লেখেন না সাক্ষাৎকারদাতা আমি কোরা তে যথেষ্ট সক্রিয় থাকি তো মাঝে মাঝেই কোরা যে লিখি যদিও সেটা খুবই কম কিন্তু কখনো কখনো লিখি সাক্ষাৎকারকর্তা আপনি কি আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য কি প্রক্রিয়া অবলম্বন করেন তা বলতে পারেন কল্পনা করুন আগামীকাল আপনার পরীক্ষা এবং আপনি আগের রাতে প্রস্তুতি নিচ্ছেন তো আপনি কি প্রক্রিয়া অনুসরণ করবেন সাক্ষাৎকারদাতা পরীক্ষার জন্য আমি পদ্ধতিগত ভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি যে কোনো প্রশ্নের জন্য আমি চেষ্টা করি তার সমাধানের বিশ্লেষণ করার সমাধান কি হতে পারে তারপর আমি চেষ্টা করি পয়েন্ট অনুযায়ী নোট করার এবং তারপর সেই পয়েন্টগুলো বিস্তারিত ভাবে লিখে ফেলি সাক্ষাৎকারকর্তা আপনি কি ধরণের সামগ্রী ব্যবহার করেন পড়াশুনার জন্য কি ধরণের সামগ্রী আপনার আশেপাশে থাকে সাক্ষাৎকারদাতা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাক্ষাৎকারকর্তা যে কোনো ধরনের পরীক্ষার জন্য সাক্ষাৎকারদাতা রেফারেন্স বই ওয়েবসাইট যা আমাকেভিকন বিষয় সম্পর্কে আরও বেশি জ্ঞান বা দৃষ্টিকোণ দিতে পারে বা কিছু শিক্ষা সম্বন্ধিত পোর্টাল যা সাহায্য করে বেশি জ্ঞান বা শর্টকাট কৌশল শিখতে সাক্ষাৎকারকর্তা ঠিক আছে এগুলো হলো আপনার দ্বারা ব্যবহৃত সবথেকে সামান্য সামগ্রী আপনি বলেছিলেন যে আমি প্রতিদিন নোটস লেখেন তো আপনি কি পরীক্ষার প্রস্তুতির সময়ও নোটস ব্যবহার করেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ কখনো কখনো করে থাকি সাক্ষাৎকারকর্তাআপনার দ্বারা নোটস এর ব্যবহার কি কোনো বিষয়ের উপর নির্ভর করে সাক্ষাৎকারদাতা ধরুন কাল আমি যে পরীক্ষাটি দেবো সেই বিষয়টা আমার কঠিন মনে হয় তো আমি প্রথম দিন থেকে যত নোটস বানিয়েছি সেগুলো পরে ফেলবো যদি কোনো বিষয় খুবই ব্যবহারিক হয়তাহলে আমি ওয়েবসাইট এ গিয়ে বিভিন্ন প্রকারের জ্ঞান নিতে চাইবোযাতে করে ওই ওয়েবসাইট থেকে শিখে তার থেকে কিছু উদাহরণ পরের দিনের পরীক্ষায় লিখতে পারি সাক্ষাৎকারকর্তা মনে করুন আপনার ক্ষেত্রে আপনি ওয়েবসাইট অনলাইন কন্টেন্ট ব্যবহার করছেন তো সেই সময় কি আপনার মনে হবেনা সেগুলোকে বুঝে নোটস লেখার কথা সাক্ষাৎকারদাতা আমি ঐসব উদাহরণের মূল শব্দগুলো লিখে ফেলি ধরুন আমি টাটা এর কেস স্টাডি পেলাম এবং তার একটা অনুচ্ছেদ আগামীকালের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো আমি সেটাকে এক বা দুই লাইনের ছোট অনুচ্ছেদ এ লিখে ফেলবো যাতে করে পরেরদিন পুরো উদাহরণটা মনে পড়ে এতে পরীক্ষার সময় তা লিখতে আমার সুবিধা হবে সাক্ষাৎকারকর্তা পরীক্ষায় সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারদাতা ঠিক আছে আমার নাম অমৃতা এবং আমি একজন ইঞ্জিনিয়ার এবং এখন আমি এসআইবিএম এ এমবিএ করতে এসেছি সাক্ষাৎকারকর্তা আপনার বয়সতা বলতে পারেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ আমার বয়স 23 বছর সাক্ষাৎকারকর্তা অমৃতা শিখন ও লিখনের বিষয় কিছু প্রশ্ন আছে আপনার মতে কত ঘন ঘন আপনি লিখে থাকেন সাক্ষাৎকারদাতা হয়তো এক বছর আগে যতদিন আমি ইঞ্জিনিয়ারিং করছিলামতখন আমি রোজ লিখতাম এবং এখন হয়তো ফাই বা তিন দিনে তা করি সাক্ষাৎকারকর্তা আচ্ছা দুই থেকে তিন দিনে একবার সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তাতো লেখার প্রয়োজনীয়তা কখন অনুভব করেন সাক্ষাৎকারদাতা বেশিরভাগ সময় শ্রেণীকক্ষেবা যখন নোট লেখার জন্য তাড়া থাকে এবং আমি নিজের ফোন বা কোনো বৈদ্যুতিক উপকরণ বের করতে চাইনা সাক্ষাৎকারকর্তা আচ্ছা তো আপনি বলতে চাইছেন যে আপনি একাধিক সামগ্রী যেমন নোটবুক এবং নোটপ্যাড এ লেখেন বেশিরভাগ সময় কিসে লেখেন সাক্ষাৎকারদাতা বেশিরভাগ আমার নোটবুকে লিখি মূলত সেটাই প্রধান হয় সাক্ষাৎকারকর্তা এছাড়া অন্য কোথাও তা সে প্রধান না হলেও সাক্ষাৎকারদাতা হয়তো সুচিপত্রটু ডু লিস্ট তারপর আমার ডায়রি তে সম্ভবত যখন থেকে তা লিখি সাক্ষাৎকারকর্তা ডায়রিটাও আসল সাক্ষাৎকারদাতা হ্যাঁ এটা আসল ডায়রি সাক্ষাৎকারকর্তা তো আপনার কাছে নোটবুক আছে যার ব্যবহার আপনি শ্রেণীকক্ষে করেন এবং আপনার কাছে একটা ডায়রি আছে যা আপনি ব্যবহার করেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ ঠিক কথা সাক্ষাৎকারকর্তাআপনি কি আমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার প্রক্রিয়ার বিষয় বলতে পারবেন মনে করুন আগামীকাল আপনার পরীক্ষা আছে এবং আপনি আজ রাতে প্রস্তুতি নিচ্ছেন তো আপনি বাস্তবে কি করবেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ আই এন্ড ইIE কোর্সে এমনিতে পরীক্ষা হয়না কিন্তু প্রচলিত পরীক্ষার ক্ষেত্রে আমি সাধারণত একবার সবটা পড়ে ফেলি তারপর যদি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ কিছু আছে অথবা কোন রেখাচিত্র অভ্যাস করতে হবে তো আমি নিশ্চিত করি যে আমি যেন লিখি এবং অভ্যাস করি সাক্ষাৎকারকর্তা লেখা সাক্ষাৎকারদাতা আমার প্রস্তুতির ক্ষেত্রে লেখাও একটা অংশ সাক্ষাৎকারকর্তা তো এই পড়াশুনার জন্য কি ধরণের সামগ্রী ব্যবহার করে থাকেন সাক্ষাৎকারদাতা হয় হার্ড কপি করুন আমার হার্ড কপি বেশি পছন্দ করি নয়তো বা ল্যাপটপে পাঠ্যবই এর সফ্ট কপি সাক্ষাৎকারকর্তা সফ্ট কপির থেকে হার্ড কপি পছন্দ করার কোনো কারণ আছে কি সাক্ষাৎকারদাতা ব্যক্তিগতভাবে আমার চোখের দৃষ্টি আমার মানে হলো হার্ড কপি পড়াটা বেশি সুবিধাজনক সাক্ষাৎকারকর্তা হার্ড কপি সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তা নোট লেখা ও পড়া ছাড়া আর অন্য কোনো কিছুর সাহায্য আপনি প্রস্তুতির সময় নিয়ে থাকেন সাক্ষাৎকারদাতাএছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমি অডিও টেপ শুনি হ্যাঁ তো এটাও একটা জিনিস সাক্ষাৎকারকর্তা তো যখন আপনি এই টেপ শোনেন তখন কি আপনার লেখার ইচ্ছে হয় সাক্ষাৎকারদাতা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ আমি লিখতে পছন্দ করি যাতে করে পুনরায় দরকার পড়লে টেপ শোনার থেকে নিজের নোটস দেখা বেশি পছন্দ করি সাক্ষাৎকারকর্তা তো আপনি নিজের ব্যক্তিগত নোটস ব্যবহার করতে বেশি পছন্দ করেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ আমার নোটস আমি সেটা ব্যবহার করি সাক্ষাৎকারকর্তাআপনি যেমন বললেন যে আপনি অনেক নোটস তৈরি করেন এবং তা ব্যবহার করেন তো আপনার নোটস কারুর সাথে ভাগ করেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ আমি আমার বন্ধুদের খুব কাছের বন্ধুদের সাথে ভাগ করতাম এমনকি আমি আমার জুনিয়র দের সাথেও ভাগ করেছি কারণ ওরা চেয়েছিল তো আমি দিয়েছি সাক্ষাৎকারকর্তা তো আপনি নিজের হার্ডকপি নোটবুক দিতেন বা কি ভাবে ভাগ করতেন সাক্ষাৎকারদাতা আমি একবছর পরে দিয়ে দিতাম মানে সঙ্গে সঙ্গে দিতাম না কারণ আমি ভাবতাম যে আমার নিজের জন্য প্রয়োজন পড়তে পারে কিন্তু একবছর পর ভাগ করে নিতে আমার কোনো অসুবিধা হতো না সাক্ষাৎকারকর্তা তো ভাগ করে নিতে আপনার কোনো অসুবিধা নেই কিন্তু কখনো কি মনে হয়েছে যে ওই নোটস এবং নোটবুক আপনার কাছে এখন যদি থাকতো তবে আপনার উপকার হতো সাক্ষাৎকারদাতা হয়তো হতো কিন্তু আমার কাছে আমার সমস্ত নোটস থাকা সবসময় সম্ভব নয় তাই আমার মনে হয় অন্তত অন্যকেউ তার দ্বারা লাভবান হোক এটাই আমার ঠিক মনে হয় সাক্ষাৎকারকর্তা খুব ভালো ধন্যবাদ সাক্ষাৎকারদাতা অনেক ধন্যবাদ সাক্ষাৎকারদাতা হ্যালো আমি শুভম কৌশল আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এখন আমি এসআইবিএম থেকে আইটি তে এমবিএ করছি সাক্ষাৎকারকর্তাএসআইবিএম আচ্ছা আমি কি আপনার বয়স জানতে পারি সাক্ষাৎকারদাতা 22 সাক্ষাৎকারকর্তা 22 খুব ভালো শুভম কয়েকটা প্রশ্ন লেখা ও পড়ার প্রক্রিয়ার বিষয়ে করবো আপনার মতে আপনি কত ঘন ঘন লেখেন সাক্ষাৎকারদাতা আসলে আমি আপনাকে বলবো আগে প্রায় রোজই লিখতাম সাক্ষাৎকারকর্তা রোজ আচ্ছা আপনার কি মনে হয় কখন আপনি সবথেকে বেশি লেখেন সাক্ষাৎকারদাতা আসলে ব্যাপারটা হলো যখনই আমার মনে কিছু আসে আমি লিখি সাক্ষাৎকারকর্তা আপনি কি শ্রেণীকক্ষে লিখতেন যখন আপনি শিখতেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তা এবং কি সামগ্রী বা মাধ্যম আপনি সাধারণত ব্যবহার করতেন লেখার জন্য তা সে যাই হোক আপনার নিজের সাক্ষাৎকারদাতা যা কিছু আসছেযেমন শিক্ষক কিছু বলছেন সাক্ষাৎকারকর্তা না আমি জানতে চাইছি আপনি কোন স্থানে লেখেন সাক্ষাৎকারদাতা নোটবুক সাক্ষাৎকারকর্তা নোটবুক সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তা অন্য কোনো মাধ্যম যাতে আপনি লিখতেন সাক্ষাৎকারদাতা নোটবুক নোটপ্যাড সাক্ষাৎকারকর্তা তা ভালো আপনি কি বলতে পারবেন পরীক্ষার প্রস্তুতি আপনি কি ভাবে নেবেন মনে করুন পরের দিন আপনার পরীক্ষা আছে আপনি কি ভাবে তার জন্য প্রস্তুতি নেবেন সাক্ষাৎকারদাতাআমি চেষ্টা করবো কোর্সটা সম্পূর্ণ করার যদি আমার দুটো পাঠ পড়ার থাকে তবে আমি চেষ্টা করবো সাক্ষাৎকারদাতা আচ্ছা ঠিক আছে তো যদি আমার দুটো পাঠ পড়ার থাকে তাহলে আমি ভালোভাবে প্রথম পাঠ শেষ করবো তারপর দ্বিতীয় পাঠ আমি এগুলো লিখবো না আমি সবকিছু পুনরাবৃত্তি করে পড়ি এবং এটাই আমার পড়ার পদ্ধতি সাক্ষাৎকারকর্তাতো মূলত আপনি বলতে চাইছেন যে আপনি পড়তেন সাক্ষাৎকারদাতা হ্যাঁ আমি পড়তাম তার সাথে বুঝতাম কিন্তু লিখতাম না সাক্ষাৎকারকর্তা বোঝা তো আপনার পড়াশোনার সাথে লেখা জড়িত নয় সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তা তো আপনি কোথা থেকে পড়তেন সাক্ষাৎকারদাতা বই এবং ইন্টারনেট সাক্ষাৎকারকর্তা তো আপনি দুটোই ব্যবহার করতেন হার্ড কপি বই এবং সাক্ষাৎকারদাতা এবং সফ্ট কপি সাক্ষাৎকারকর্তা ইন্টারনেটও সাক্ষাৎকারদাতা হ্যাঁ সাক্ষাৎকারকর্তাবই এবং ইন্টারনেট ছাড়া অন্য কিছু আপনাকে পড়ায় সাহায্য করতো সাক্ষাৎকারদাতা পিপিটি ইত্যাদি শুধু ইন্টারনেট নয় শিক্ষকদের পিপিটিও আমি ব্যবহার করতাম সাক্ষাৎকারকর্তা আচ্ছা আপনার কি পরীক্ষার প্রস্তুতির সময় লেখার অভ্যাস আছে সাক্ষাৎকারদাতা না সাক্ষাৎকারকর্তাতো আপনি সাধারণত মুখে বলে পড়েন এবং বোঝেন আমার মনে হয় আপনার সাথে এতটাই যথেষ্ট সাক্ষাৎকারদাতা ঠিক আছে সাক্ষাৎকারদাতা আমার নাম নিখিল আমি আমার বি টেক করেছি বিআইটি ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনএর উপর এবং আমি এমবিএ করছি এসআইবিএম পুণে থেকে আমার বয়স 25 বছর সাক্ষাৎকারকর্তা ধন্যবাদ নিখিল লিখন ও শিখনের বিষয় কিছু প্রশ্ন আছে আপনার মতে কত ঘন ঘন আপনি লেখেন সাক্ষাৎকারদাতাএই মুহূর্তে কলেজে আমাদের প্রচুর অ্যাসাইনমেন্ট আছে কোর্সের উপর এবং সাক্ষাৎকারকর্তা সাধারণত আপনার পড়াশোনার অভিজ্ঞতা সাক্ষাৎকারদাতা এছাড়া আমি তেমন একটা লিখি না সাক্ষাৎকারকর্তা আপনি বেশি লেখেন না যদি আপনি লেখেন তবে কেমন পরিবেশে লেখেন বা সম্ভবত কখন লেখেন সাক্ষাৎকারদাতা খুব কম আসলে পড়াশোনার ক্ষেত্রে আমি খুব একটা লিখিনা এছাড়া যদি এমনকোনো জিনিসযেমন ধরুন কোনো সূত্র আমি পড়ছিতখনযেহেতু এটা খুব বড় সূত্রতাহলে হয়তো তা আমি বারবার লিখবো তাছাড়া নয় সাক্ষাৎকারকর্তাতো সাধারণত আপনি আপনার শ্রেণীকক্ষে কোনো রকমের কপি নিয়ে যান সাক্ষাৎকারদাতাআমার একটা কপি আছে কিন্তু সত্যি বলতে আমি নোটস লিখি না আমি শোনাটাই পছন্দ করি সাক্ষাৎকারকর্তা পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন তা আমাদের বলুন সাক্ষাৎকারদাতা হ্যাঁ পরীক্ষার জন্য হয়তো ভিডিও দেখব যদি আমি কোন অনলাইন ভিডিও পাইতো বিদ্যালয় আপনার কাছে সব রকম বই থাকে ওখানে পরিস্থিতি অন্যরকম হয় কিন্তু কলেজে আমাদের কাছে অনেকগুলি বিকল্প থাকে না তো প্রফেসর আমাদের যে পিপিটিগুলি দেন সে গুলির ব্যবহার আমরা করতে পারি নয়তো বা আমার ইন্টারনেটে ভিডিও দেখতে ভালো লাগে এনপিটিইএল এ সব বিষয়ের উপর ভিডিও থাকে আমি সেগুলো ব্যবহার করতে পারি কিন্তু বাস্তবে আমি লিখি না সাক্ষাৎকারকর্তা আপনি সত্যিই লেখেন না সাক্ষাৎকারদাতা ভিডিও বা প্রেজেন্টেশন দেখার পরে বা কিছু পড়ার পরে আমার মনে হয় যে একপ্রকার এটা আমার মুখস্থ হয়ে যায় আমি তার প্রায় 80 থেকে 90 শতাংশ নিজের স্মৃতিতে ধরে রাখতে পারি তো আমি পরে যেমন পরীক্ষার আধঘন্টা আগে সেটাকে সংক্ষেপে দেখে নিই সাক্ষাৎকারকর্তা তো ইন্টারনেট ভিডিওসমূহ কন্টেন্ট যা আপনার শিক্ষক বা প্রফেসর আপনার সাথে ভাগ করে নেন সাক্ষাৎকারদাতা না এমনটা নয় ওনারা সাধারণত যে বড় প্রেজেন্টেশন আমাদের সাথে ভাগ করে থাকেন তা ওনাদের নিজেদের পিপিটি হয় সেগুলো আমি পড়ি কিন্তু এছাড়াও যদি আমার কোনো বিষয়ে বোঝার থাকে আরও ভালোভাবে বোঝার থাকে তবে তা যথেষ্ট তাত্বিক হয় তো আমি নিজে থেকে ভিডিও খুঁজে নিই যেমন এনপিটিইএল যা একটি রাষ্ট্রীয় প্লাটফর্ম এর ভিডিও সমূহ আপনি যে কোনো বিষয়ে বিশেষত কারিগরী বিষয়ে তা খুঁজে পাবেন তো আমি সেখানে কারিগরি বিষয়ের ভিডিও খুঁজে থাকি সেগুলোকে দেখি ওখানে যে আইআইটি এর প্রফেসর পড়ান তিনি বিষয়ের একটা ধারণা দেন বেশিরভাগই আধ ঘন্টার ভিডিও হয় কিন্তু বিষয়টি কে যথেষ্ট বিস্তারিতভাবে বোঝান তো এটাই আমার মনে রাখার পদ্ধতি সাক্ষাৎকারকর্তা আমার মনে হয় এটাই যথেষ্ট সাক্ষাৎকারদাতা ধন্যবাদ